একটা 1D উদাহরণ নেওয়া যাক তাই এর সমাধান হবে E ejkz z xˆ খানিকটা এইরকম তাই এই একমাত্রিক তরঙ্গ কোন দিকে যাচ্ছে মানে এটা কি চল তরঙ্গ ঠিক আছে এটা z -অভিমুখে ± z এর দিকে যাচ্ছে তাই এবার কি করতে হবে ঐ অপারেটর গুলো ব্যবহার করতে হবে যা ম্যাক্সওয়েলের দুটো সমীকরণে ব্যবহৃত হয়েছিল প্রথম সমীকরণটা ধরে নেওয়া যাক ∇× E এটাই ছিল প্রথম সমীকরণ এবার আমি লিখব ∇e × E এই অপারেটরটা তাই xˆ yˆ zˆ এটা একবার লিখতে হবে পরিস্কার ভাবে বোঝানোর জন্য তবে কি লিখবো তাই 1ex 1ey 1ez এটা হল Ex উপাংশ তাই তো এখান থেকে কি বেচে থাকবে তবে ছাত্র ছাত্রীঃ সময় ০১৪৬ একমাত্র yˆ দিকে এই yˆ উপাংশই একমাত্র বেচে থাকবে আর কি হবে এর মান ছাত্র ছাত্রীঃ সময় ০১৫৭ ∇e × E yˆ 1ez ∂Ex∂z ছাত্র ছাত্রীঃ ডেল বাই ডেল জেড অফ ই এক্স ডেল বাই ডেল জেড অফ ই এক্স তাই তো আর এটাকে এরপর ছোট করে নিতে হবে ছাত্র ছাত্রীঃ এখানে এখানে z উপাংশ আছে কেননা কারণ Ex এর ddy হল 0 তাই তো এখান থেকে কেবল পাওয়া যাবে jkz ez ejkz z yˆ আর এটা হবে সেই ম্যাক্সওয়েলের সমীকরণঃ ∇e × E yˆ 1ez ∂Ex∂z jkz ez ejkz z yˆ − jωμH ছাত্র ছাত্রীঃ সময় ০২৪৪ তাই তড়িৎ ক্ষেত্র xˆ বরাবর আর চৌম্বক ক্ষেত্র হবে yˆ বরাবর তাই y উপাংশ লেখা যাবে Hy − kz ez ejkz z ωμ এটা হল চৌম্বক ক্ষেত্রের y উপাংশ তবে আমি কি করব জদি আমি আরও একটা সম্পর্ক চাই আমায় ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণ ব্যবহার করতে হবে আমায় এবার এখানে যেতে হবে এখান থেকে e ও h এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে তাই আবার xˆ yˆ zˆ তাইতো 1hx∂∂x 1hy ∂∂y 1hz ∂∂z আর কি কি উপাংশ পাওয়া গেল 0 Hy 0 এখান থেকে আর কিকি বেচে থাকল ছাত্র ছাত্রীঃ x hat → jk z তাই এই Hy এর মান টা প্রতিস্থাপন করতে হবে এখান থেকে পাওয়া যায় jkz আর Hy এ আছে kz তাই এটা হল ∇h × H কি সম্পর্ক এর সবটাই পাওয়া যাবে ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে যা jωεE এর সমান যা হল jωε e z xˆ তাই একটু খাটলেই ডেল কে আবার সংজ্ঞায়িত করা যাবে তাই এখানে দুটো জিনিসকে তুলনা করা যাবে তাই এখানে সব বাদ চলে যাবে উদাহরণ হিসেবে বলা যায় সহগগুলো বাদ চলে যাবে j বাদ যাবে আর কিছু বাদ যাবে কি না kz 2পাওয়া গেল হর hz ez হতে পারে বাকি পদ গুলো অপর দিকে একটা ω2με ও με পাওয়া যাবে যা আলোর বেগের সাথে সম্পর্ক যুক্ত 1c2 এটা হল ωc2 এটা ছিল একটা বিচ্ছুরণ সম্পর্ক তরঙ্গ ভেক্টর ও কম্পাঙ্ক এর সাথে একটা বিচ্ছুরণ সম্পর্ক আছে একটা তল বিহীন অঞ্চলে সম্পর্ক কি বেরোবে বিচ্ছুরণ সম্পর্ক কি এবার একটা সম্পর্ক পাওয়া যাবে • z √hz ez ωc কি হবে এবার একটা নতুন বিচ্ছুরণ সম্পর্ক পাওয়া যাবে এখন তরঙ্গ ভেক্টর আর কম্পাঙ্ক এর সম্পর্ক টা কিছু গুণকের জন্য উল্টে গেল এটা বলাই যায় যে এই ঘটনার সাথে বাস্তব ভৌত সম্পর্ক নেই কারণ বাস্তবে ex ey ez এরা সবই ১ তাই আপাতত আমরা এটা বলতে পারি যে যা আমরা পেয়েছি তা সঙ্গত তাই আমরা এই সমীকরণে এঁটে থাকবো বাকি ωc2 যেমন থাকবে তেমন

এবার আমরা ত্রিমাত্রিক এ যাবো আমরা এতক্ষণ একমাত্রিক ক্ষেত্রে কি করলাম না এখানে একটা মাত্র hz ছিল কিন্তু সাধারণত ত্রিমাত্রিক তরঙ্গের ক্ষেত্রে এখানে kx ky kz থাকবে তবে কি হবে এখানে অঙ্ক কষা ছাড়াই আমরা কি বলতে পারি ১ নং সমীকরণ তাই প্রতি ক্ষেত্রেই ωc2 থাকবে আমরা ωc2 পাবো একমাত্রিক ক্ষেত্রে এটা ছিল z 2ez hz কি হবে এটা বর্গমূল ঠিক যদি এখানে কোন স্থানাঙ্ক প্রসারণ না হয় কি হত এটা হত kx2 ky 2 kz 2 এখন কি হবে ωc2 kz 2 ky 2 kx2 তাই আমি বলতে চাইছি এটা বের করে দেখা যেতে পারে কিন্তু এই রাশিমালাই পাওয়া যাবে এইটাকে আমরা বলবো ২ নং সমীকরণ আর ωc2 হল সেটা যাকে k নট এর স্কোয়ার বা বর্গ বলা যেতে পারে অর্থাৎ k0 ωc এবার আমরা বলবো এটা হল নতুন রাশিমালা যা আমরা পাচ্ছি আলাদা দুটো ম্যাক্সওয়েলের সমীকরণ মানে প্রথম দুটোর কথা বলা হচ্ছে এবার খানিকটা পিছিয়ে ∇ × E দেখবো তাই এই রাশিমালা আর এই রাশিমালা মনে করে নেওয়া যাক এই E কে নতুন তরঙ্গে প্রতিস্থাপন করে পাবো কি পাবো তাই ke × E পাওয়া যাবে এবার বলা যাবে kx এর সাথে সবসময় হরে ex ও hx থাকবে এবার দুটো নতুন তরঙ্গ ভেক্টর নিয়ে বলা হবে যা হল ke যা E এর অংশ আর আরেকটি হল kh যা H এর অংশ তাই কি করা যাবে kxex ky ey kz ez এগুলো কে সংজ্ঞায়িত করা যাক → আর kh একইভাবে সংজ্ঞায়িত করা হবে kxhx ky hy kz hz এইগুলোকে এখানে উল্লেখ এই দুটোকে যাতে আর একটু গাণিতিক বিশ্লেষণ করা যায় তাই এই দুটোকে একসাথে বসালে কি লেখা যাবে ২ নং সমীকরণ কে এটা কি কিছুর সাথে কিছুর ডট গুণ হবে

এই দুই তরঙ্গ ভেক্টরের ডট গুণ হবে তাইতো এই হল এর আসল সত্য এবার ωc2 হবে ke · kh খুব স্বাভাবিক একটা সরলীকরণ আর ∇ × E ছিল সেই প্রথম সমীকরণ মনে রাখতে হবে যখন একটা সাধারণ তরঙ্গ আছে যাকে পরিবর্তন করা হবে jk দিয়ে যেটা আমরা এই সরলীকরণে দেখলাম তাই স্বাভাবিকভাবেই এটা হবে ke × E − jωμH যেখানে j বাদ চলে যাবে আর দ্বিতীয় সমীকরণ curl h তা হবে kh × H jωεH আমরা দেখেছি kh এ hx hy hz পদ্গুলি আছে তাই এটা ∇h এর সংজ্ঞাতে আছে আর এই ex ey ez আছে ∇e এ তাইএই নতুন জগতে নতুন ভাবে এই সমীকরণগুলো লেখা হবে সহজ করার জন্য এবার ২ নং সমীকরণ দেখা যাক kx ky kz কি এর একটা সমাধান হতে পারে এবার ২ নং সমীকরণ এ কিছুটা সময় দেওয়া যাক এই ২ নং সমীকরণ একটা ত্রিমাত্রিক সমীকরণ যেখানে kx ky kz চলরাশি আছে আর ex ey ez এর কিছু মাণ থাকবে যা আমায় বেছে নিতে হবে এবার ২ নং সমীকরণ কি বোঝাবে ছাত্র ছাত্রীঃ উপবৃত্তাকার এটা একটা উপবৃত্তের অংশের সমীকরণ এই উপবৃত্তের অংশটা থেকে e ও h এর ভিন্ন মানের নিরিখে ম্যাক্সওয়েল এর সমীকরণগুলো পাওয়া যাবে আর আসলে মানে ভৌত পরিবেশে যখন এই উপবৃত্তাকার অংশটা একটা বৃত্ত বা গোলক হবে তাই এক্ষেত্রে একটা সাধারণ প্রাচল সমাধান হবে একটা উপবৃত্ত অথবা এর অংশ যদি মেরু স্থানাঙ্ক ব্যবহৃত হয় এটা আগেই দেখা হয়েছে তাই লেখা যাবে kx k0√exhx sin θ cos ϕ এর ব্যাসার্ধ মানে এই ডানদিকের omega by c এর বর্গ যেটাকে বলা হবে k02আর √exhx হবে অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য যার জন্য sin θ cos ϕ একইভাবে ky k0√ey hy sin θ sin ϕ এবার এটার মতই পাওয়া যাবে kz k0√ez hz cos θ এর সমাধান একেবারে PML এর কেন্দ্রতে থাকবে আবার অন্যভাবে বলতে গেলে এখানে e ও h আনতে হবে আর নতুন ম্যাক্সওয়েল এর সমীকরণগুলো সমাধান করতে হবে কিন্তু এর শেষটা দেখা যাক তাই এখানে প্রথমে ধরা যাক ex hx ey hy ez hz একেই matched mediumবলে আর খুব সাধারণ পদ্ধতিতেই এর সমাধান হয় এবার এটা দেখতে শুরু করবো → → তাইযখন electrical parameter ও magnetic parameterসমান করা হবে এটাকে matched medium বলা হবে আর তখন গুরুত্বপূর্ণ উপসংহার পাওয়া যাবে এবার এই সব e h এর সমান হবে তাই এই তিনটের মধ্যে যেকোনো একটা বেছে নিতে হবে তাই উদাহরণ হিসেবে দেখা যাক কি হবে এখানে এখানে আসবে k0ez cos θ যা হল মেলানো মাধ্যমের শর্ত আর তরঙ্গ ভেক্টর তাই এগুলো হল তরঙ্গ ভেক্টর আর এগুলো হবে ejk·r আমাদের এই k কে তিনটে বাস্তব মানের সমবায় হিসেবে ভাবতে হবে আর এটাই একটা নির্দিষ্ট দিকে একটা গতিশীল তরঙ্গ সূচিত করবে এবার প্রশ্ন হল এই ez জটিল হলে কি হবে কি হবে এই kz এই হল মেলানো মাধ্যমের জন্য kz তরঙ্গ টা পাওয়া যাবে এবার এটা তবে কি হবে আমরা বলবো ez p jq এটা একটা তরঙ্গ যেটা দেখতে অনেকটা ejkz z এই রকম তা হবে ejk0ez cos θ z এবার kz কে এখান থেকে পরিবর্তন করা যাবে তাই এটা হবে k0ez cos θ z আর সেটা হবে ejk0p cos θ z e−k0q cos θ z এর মানে কি Student Decaying ছাত্র ছাত্রীঃ ক্রমহ্রাসমান এটা ক্রমহ্রাসমান একটা তরঙ্গ তাই এটা এভান্সেন্ত তরঙ্গ তাই সব সেশে এটাই বলা যায় যে এখান থেকে সম্পর্ক বের করতে গেলেই স্থানাঙ্ক প্রসারণ একটা এভান্সেন্ত তরঙ্গ কে প্রকাশ করবে এই e কে সঠিকভাবে বেছে নিয়ে যদি e এর কিছু মাণ থাকে তাই সবসময় এক্ষেত্রে একটা চল তরঙ্গ পাওয়া যাবে কিন্তু যদি ভেবে নেওয়া হয় যে e হল জটিল তবে এখানে একটা এভান্সেন্ত তরঙ্গ পাওয়া যাবে এই হল দুই ব্যাখ্যার মধ্যে সম্পর্ক যা স্থানাঙ্ক প্রসারণ এ এভান্সেন্ত তরঙ্গ তৈরি হওয়ার মতই তাই এখানে এটাকে বলা হল ২ নং সমীকরণের সমাধান এটাই হল PML এর আসল অংশ কারণ স্থানাঙ্ক প্রসারণ নামে পরিচিত পদ্ধতি অনুসরন করে এমন একটা মাধ্যম তৈরি হল যেখানে তরঙ্গ গুলো এভান্সেন্ত তরঙ্গ

আবার প্রত্যেক দিকে যদি একটু লক্ষ্য করা হয় তবে দেখা যাবে একটা স্বাধীন রাস্তা আছে x অক্ষের দিকে আছে ex y অক্ষের দিকে আছে ey আর z অক্ষের দিকে আছে ez এগুলো থেকে কি পাওয়া যাবে ভিন্নতাপীয় বিস্তার কারণ বিস্তার ধ্রূবক একটা আলাদা ব্যাপার সবদিকেই আর এর প্রত্যেকটার ওপরেই নিয়ন্ত্রণ রাখতে হবে এটা আদপে ভিন্নতাপীয় ক্ষয়িষ্ণু মাধ্যম তাই প্রথমেই বলা হয়েছিল যে এগুলো হল PML এর দুটো ব্যখ্যা যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে এটা এল আর এখানে টেনসর বা ঐ জাতীয় কিছু ব্যবহার করার প্রয়োজন হল না এটা পাওয়া গেল কেবল ম্যাক্সওয়েলের সমীকরণ গুলো ব্যবহার করার জন্য আর স্থানাঙ্ক প্রসারণ করে এটা হল PML এর নীতি এটা হল kz যখন এটা z অক্ষ বরাবর থাকে

কোথায় এটা কি সেই সমীকরণ ছাত্র ছাত্রীঃ হ্যাঁ দ্বিতীয় লাইনে লেখা হল x এটা এখনও z ই আছে এটা x এর মতই দেখতে মানে এই দুটো এটাকে একটু বড় করে লিখতে হবে এই ex এর গুনাঙ্ক ১ এর কম তাই তো এবার আমরা ভাববো এটা কিভাবে বানানো হবে

ঠিক আছে এবার প্রশ্ন হল ঠিক কিভাবে যেমন আমরা এতক্ষণ করলাম আর সমান করে আর ক্ষয়িষ্ণু মাধ্যমে বলা হল e হবে জটিল রাশি এবার পরের প্রশ্ন হল এখন যে এটা খুব নির্দিষ্ট যে কোন মাণ থেকে এটা নির্ধারণ করা হবে তাই এবার প্রতিফলন গুনাঙ্কের দিকে একবার তাকাতে হবে আর দেখতে হবে কিভাবে এটা শূন্য করা যায় আর e এর কোন মাণ এখানে নির্ধারণ করতে হবে গুনাঙ্ক কি ১ এর কম থেকে ১ এর বেশি অবধি হবে তাই আমরা ধিরে ধিরে এখানে আসবো